সুতরাং আবার আপনাদেরকে স্বাগতম এটি লেকচার নাম্বার 39 বেসেল'স ইনইকুয়ালিটি Bessel's Inequality এবং পারসেভাল'স আইডেন্টিটি Parseval's Identity এর উপর সুতরাং আমরা বেসেলের ইনইকুয়ালিটি এবং অন্যান্য ফলাফল যা একটি পরিচয় হিসাবে পরিণত হয়েছে পার্সেভালের আইডেন্টিটি এবং তাদের কিছু আবেদন নিয়ে আলোচনা করা হবে এই বক্তৃতায় সুতরাং আমাদের বেসেল'স ইনইকুয়ালিটি এর প্রথম উপপাদ্য আছে যা বলে যে যদি f π π ব্যাবধানে পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে আমাদের নিম্নোক্ত অসমতা আছে যেখানে এই a এবং b হল f এর ফুরিয়ার সহগ সুতরাং আমরা এই উপপাদ্যের প্রমাণ দেখব যা খুব বেশি জড়িত নয় সুতরাং যদি আমরা এই বর্গ শব্দটি বিবেচনা করি এবং তারপর এটিকে ইন্টিগ্রেট করি তাহলে এই বর্গ শব্দটিতে কী আছে আমাদের f আছে এবং তারপরে প্রকৃতপক্ষে ফুরিয়ার সিরিজ বিচ্ছিন্ন ফুরিয়ার সিরিজ বিয়োগ করা হচ্ছে যেখানে পরে ছেদন করা হয় n শর্তাবলীর সুতরাং এখানে যোগফলচলে যাচ্ছে k 1 থেকে n এ এবং আমাদের কাছে স্ট্যান্ডার্ড ফুরিয়ার সহগ বা ফুরিয়ার সিরিজ রয়েছে এখানে প্রথম মেয়াদ ধ্রুবক টার্মটিও বিবেচনা করা হয় সুতরাং আমরা এখন এই ডিফারেন্সটি গ্রহণ করছি এবং তারপরে এটিকে বর্গ করছি যেহেতু আমাদের এই অ নেতিবাচক ইন্টিগ্র্যান্ড আছে এই ক্ষেত্রে এই ইন্টিগ্র্যালটি নিশ্চিতভাবে 0 এর সমান বা বড়ো হবে সুতরাং এই বৈষম্য থেকে আমরা এখন দেখতে পাব যে কীভাবে এটিকে সঠিকভাবে পাওয়া যায় যা তথাকথিত বেসেলের বৈষম্য সুতরাং এই বৈষম্য হল একটি সুস্পষ্ট ফলাফল বা আদর্শ ফলাফল কারণ এখানে ইন্টিগ্র্যালটি 0 এর সমান অথবা বড় হবে সুতরাং আমরা কেবল বর্গ টার্মটি খুলব কারণ এটি পূর্ণবর্গ এটিতে তিনটি পদ আছে যেমনabc2 সুতরাং আমাদের a2 b2 c2 2ab 2ac 2bc এই সূত্র হিসাবে থাকবে সুতরাং আমরা এখন আমাদের সাপেক্ষে এই সমস্ত পদগুলি দেখব সুতরাং প্রথম পদ হবে ak cos bk sin সেটি সেখানে আছে এর পরে আমাদের দ্বিতীয় মেয়াদ a024 হিসাবে এবং তারপর ইন্টিগ্র্যাল π থেকে π সুতরাং এখান থেকে আমরা 2 π পাব সুতরাং এই a024 2π হয় এবং এর ফলে আমরা a022 πপাচ্ছি ওয়েল তারপর আমরা তৃতীয় এক এখানে পূর্ণবর্গ পদটি যে পুরো বর্গাকার আছে সুতরাং এই তিনটি পদ এর বর্গ সহ এই এই এবং এই এক এখন আমাদের এই গুণটি আছে সুতরাং প্রথমত আমরা প্রথম দুটি পদ f এর গুণফল বিবেচনা করব a0 2 দ্বারা গুন এবং তারপর এটা দ্বিগুণ করা হয় তাই এই 2 বাতিল হয়ে যাবে এবং আমাদের শুধু থাকবে a0 f সুতরাং স্বাভাবিকভাবেই চিহ্নটিও আসবে কারণ তাদের মধ্যে একটি হল সেখানে তারপর আমাদেরএর গুণফল আছে f এই যোগফল সহ সুতরাং 2 এর সাথে অবশ্যই তাই 2 তারপর f এবং এই যোগফলটি আছে এবং তারপর আমাদের শেষ মেয়াদ আছে 2এর গুণফল a0 2 এবং এই যোগফল সেখানে সুতরাং আমাদের a0 আছে এবং 2 কে 2 দিয়ে বাতিল করা হবে এবং আমাদের এই সমষ্টি উপর অবিচ্ছেদ্য আছে dx এর এবং এইভাবে সবকিছু 0 এর সমান হতে হবে

সুতরাং এখন এই বৈষম্য থাকার কারণে আমরা ত্রিকোণমিতিক পদ্ধতির অর্থগোনালিটি এবং ফুরিয়ার সহগের সংজ্ঞা ব্যবহার করব সুতরাং এই দুটির সাহায্যে আমরা এখন নতুন অসমতার দিকে নজর দিতে সক্ষম হব যেখানে ত্রিকোণমিতিক পদ্ধতির অর্থগোনালিটির কারণে অনেক পদ অদৃশ্য হয়ে যাবে সুতরাং প্রথম মেয়াদটি যেমন আছে তেমনই টিকে থাকবে অর্থাৎ আমাদের আছে

দ্বিতীয় টার্মটি ইতিমধ্যেই একটি সরলীকৃত টার্ম যেটি আমাদের আছে a022 তৃতীয়টিতে আমাদের আবার সমষ্টির বর্গ আছে যা ভিতরে বসে আছে সুতরাং এই বর্গটি বলে যে আমাদের প্রতিটি পদের বর্গ আছে এবং দুটি ফাংশনের গুণিতক 2 গুণ সুতরাং এখন কি আকর্ষণীয় আমাদের প্রথম টার্ম আছে ak2 cos kx উদাহরণস্বরূপ এটি প্রথম টার্ম এবং আমাদের একসাথে ইন্টিগ্র্যাল আছে সুতরাং প্রথম টার্মটি হল এবং তারপর একই রকম একটি টার্ম হবে bk2 kxdx এবং অন্যান্য শর্তাবলী গুণিতক হবে cos kx এবং sin kx সুতরাং আসুন আমরা প্রথমে এই টার্মটি নিয়ে আলোচনা করি সুতরাং আমাদের আছে ak2এবং যদি আপনি এটি ত্রিকোণমিতিক পদ্ধতিতে মনে রাখেন যে যখন প্রার্থী একই পরিবার থেকে হয় এবং যখন একই ফাংশন দুইবার গুণিত হয় তখন তার মান হয় π সুতরাং আমাদের এখানে আছে এবং একইভাবে দ্বিতীয় বর্গ থেকে যখন আসছে সেখানেও আপনি একটি অনুরূপ টার্ম পাবেন তার মানে হল আসছে যখন আমাদের কাছে 2 বার গুণ থাকে ak bk এবং cos sin এর তখন এই সমস্ত পদে আমাদের দুটি ফাংশন আছে একটি cos পরিবার থেকে এবং অন্যটি sinপরিবার থেকে এবং অর্থগোনালিটি বলে যে এই টার্মটি হবে 0 সুতরাং আমরা এখন এই ইন্টিগ্র্যালটির সরলীকৃত রূপ পেয়েছি যেখানে কেবল কয়েকটি পদই টিকে থাকবে একটি হল এই এই যে আমরা শুধু আলোচনা করেছি এবং যে সমষ্টি অবশ্যই চলমান এবং বাকি সব 0 হয়ে যাবে কারণ ত্রিকোণমিতিক সিস্টেমের অর্থগোনালিটি এখন আমরা এই পদে এখানে a0 এবং যদি আমরা এখন এটিকে দেখি সুতরাং এটি হল ফুরিয়ার সহগ a0 যা আমরা এখন এখানে সম্পর্কিত করতে পারি এবং আমরা কি পাব কারণ যদি আপনি π দ্বারা গুণ করেন এবংইন্টিগ্র্যালটি π দ্বারা ভাগ করেন তাহলে যে আমাদের আছে সুতরাং এখানে এই ইন্টিগ্র্যাল টি হয়ে যাবে a0 তাই আমাদের সেখানে থাকবে সুতরাং এটি ঠিক আছে এর সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা পাচ্ছি এখন এখানে এই পদে আসা যাক আমাদের আছে 2 এবং আমাদের আছে f এবং তারপর এই যোগফল এবং আমাদের আছে সুতরাং আমাদের যা আছে আমাদের আছে একইভাবে আমাদেরf আছে sin এর সাথে এবং আবার আমরা এটিকে ফুরিয়ার সহগের সাথে সম্পর্কিত করতে পারি কারণ এটি ঠিক a k এর সাথে সম্পর্কিত এবং তারপর π সুতরাং এখানেও আমরা পাব একইভাবে এখানে আমরা পাব সুতরাং এখন আমরা এই টার্মটি cos হিসাবে রাখতে পারি এর পরে গত মেয়াদে আমাদের a0 এবং তারপর আছে সুতরাং এটি কি হবে আমরা এই টার্মটিকে π থেকে ইন্টিগ্রেট করছি সুতরাং উদাহরণস্বরূপ cos সাথে ইন্টিগ্রেট হবে dx এর সুতরাং এটি আবার ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক পদ্ধতি থেকে এবং অর্থগোনালিটি ব্যবহার করে যেটি 1 দিয়ে এবং কারণ এটি cos পরিবারের সদস্য এটি 0 হবে আবার sin x দিয়ে 1 এবং আমরা এটি ইন্টিগ্রেট করি এটিও 0 হবে সুতরাং শেষ টার্মটি সম্পূর্ণভাবে 0কারণ এবং তারপর আমাদের এই ওরথোগোনালিটি তার অসমতা 0 এর সমান সুতরাং এই টার্ম এবং এই টার্ম তারা একই সুতরাং আমাদের আছে π সেখানে এবং এখানেও আমাদের আছে এবং তাই এটি সরলীকরণ করা যেতে পারে সুতরাং প্রথমত আমাদের সরলীকরণ আছে আমাদের আছে কারণ এটি ছিল এবং তারপর আমাদের আছেএবং 0 এর সমান অসমতা যা এখন বেসেলের বৈষম্য হিসাবে পরিণত হয়েছে সুতরাং আমরা এই দুটি পদকে অন্য দিকে নিয়ে গিয়েছি এবং তারপরে আমাদের এই চমৎকার বৈষম্য রয়েছে যা ফাংশন সম্পর্কিত এই ফুরিয়ার সহগের সাথে ফাংশনের ইন্টিগ্র্যাল এবং পরে আপনি দেখতে পাবেন যে প্রকৃতপক্ষে এই বৈষম্য সীমিত ক্ষেত্রে সমতা হয়ে যাবে সুতরাং যখন আমরা এই সীমাটি গ্রহণ করি এটি ঠিক বেসেলের বৈষম্য সীমা গ্রহণ করে এবং এর দিকে ঝুঁকছে আমাদের সেখানে থাকবে এবং তারপর এটি ঠিক বেসেলের বৈষম্য এবং যেমন আমি বলেছি পরবর্তীতে আমরা পার্সেভালের পরিচয়ে পর্যবেক্ষণ করব যে এই বৈষম্যটি আসলে পরিচয় এটি সমতা কেবল সমান নয় বরং এটি আসলে সমান যা পরে প্রমাণিত হবে

এই ফলাফলটি পার্সেভেলের উপপাদ্য বা পার্সেভালের পরিচয় যদিও এই ফলাফল প্রমাণের স্বার্থে আমরা এখানে একটু বেশি সীমাবদ্ধতা নিচ্ছি কিন্তু আমাদের এখানে অতিরিক্ত অনুমান গ্রহণ করতে হবে না সমস্ত অনুমান যা আমরা আগে নিয়েছি যেমন পিসওয়াইস কন্টিনিউয়াস যা এই পরিচয়টি পাওয়ার জন্য যথেষ্ট যা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সুতরাং এর প্রমাণের সরলতার জন্য আমরা এখন একটি কন্টিনিউয়াস ফাংশন হিসাবে f গ্রহণ করেছি এবং যদি এর একতরফা ডেরিভেটিভ বিদ্যমান হয় তাহলে আমাদের কি আছে আসলে এটি একই টার্ম যা আমাদের বেসেলের বৈষম্যের মধ্যে আছে একমাত্র পার্থক্য যে অসমতা এখন সমতার সাথে প্রতিস্থাপিত হয়েছে আমাদের আছে এটি পার্সেভালের পরিচয় যা বেসেলের বৈষম্যের একই অনুমানের অধীনে বৈধ কিন্তু এখানে আমরা প্রমাণের সরলতার জন্য ফাংশনটিকে আরও কিছুটা সীমাবদ্ধ করেছি এবং এই ঠিক f ফাংশন ফুরিয়ার কোফিসিয়েন্টস হয় সুতরাং ডারঊইচলেট এর কনভারজেন্স তত্ত্ব থেকে আমরা ফুরিয়ার সিরিজের কনভারজেন্স পেতে পারি এবং সেজন্য আমরা এই অতিরিক্ত সীমাবদ্ধতা নিয়েছি কারণ আমরা এই π π অঞ্চলে ডারঊইচলেট এর কনভারজেন্স তত্ত্ব প্রয়োগ করতে পারি কারণ যদি ফাংশনটি কন্টিনিউয়াস হয় এবং এর একতরফা ডেরিভেটিভ বিদ্যমান থাকে তাহলে আমাদের ঠিক সমতা আছে যার মানে ফুরিয়ার সিরিজ f ফাংশনে রূপান্তরিত হয় যদি আমরা সেখানে কন্টিনিউয়িটি অনুমান না করি তাহলে আমাদের গড় মান থাকতে হবে এবং আবার ফলাফল প্রমাণ করা যেতে পারে যদিও এটি কিছুটা দীর্ঘ হতে পারে সুতরাং এখানে আমাদের এই অভিসারী ফলাফল আছে যে ফুরিয়ার সিরিজ এই রূপান্তরিত হয় f এ

সুতরাং আবার আমরা ফুরিয়ার সহগ ব্যবহার করতে পারি এখানে ফুরিয়ার সহগ এর সংজ্ঞা উদাহরণস্বরূপ এই টার্মটির 1 π আবার হয়ে যাবে a0 সুতরাং আমাদের আছে a02 2 এবং এখানে আমরা আবার 1 π দিয়ে ফুরিয়ার সহগ ব্যবহার করতে পারি তাই π বাইরে আসবে এটি আবার an এবং এটিও bn সুতরাং আমাদের এই সমতা আছে এবং যদি আমরা এটিকে π দ্বারা ভাগ করি আমরা তথাকথিত পার্সেভালের আইডেনটিটি পাচ্ছি এখানে শুধু উল্লেখ্য যা আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি যে পার্সেভালের আইডেনটিটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনের জন্য প্রমাণ করা যেতে পারি সুতরাং কন্টিনিউয়িটি হিসাবে আমাদের এখানে যা নিয়েছি তা আমাদের কোন অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রয়োজন নেই এবং আমরা এই ব্যবধানে পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন নিতে পারি বেশিরভাগ ফলাফল আমরা π π এ বিবেচনা করছি আবার গণনার সরলতার জন্য তবে আমরা সর্বদা আরও L L সাধারণ ব্যবধানের সাথে কাজ করতে পারি এবং আমরা আবার পার্সেভালের আইডেনটিটি পেতে পারি উদাহরণস্বরূপ এখানে শুধুমাত্র π প্রতিস্থাপন করে L দ্বারা সুতরাং এখানে এটি হবে L এবং সেখানে L ও থাকবে এবং তারপর সবকিছু একই থাকবে ঠিক আছে এই পার্সেভালের আইডেনটিটি এবং পার্সেভালের বা বেসেলের ইনউকুয়ালিটি থাকা আমরা এখন কিছু অ্যাপ্লিকেশন খুঁজতে পারি এবং প্রকৃতপক্ষে এটি আরও দরকারী পার্সেভালের আইডেনটিটি কারণ এতে আমাদের আরও সুনির্দিষ্ট ফলাফল রয়েছে যে আমাদের এই সহগগুলির সমতা রয়েছে সুতরাং এটি আবার সিরিজের যোগফল প্রমাণ করতে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন আমরা নীচের উদাহরণগুলিতে দেখব সুতরাং উদাহরণস্বরূপ f x ফাংশনের ফুরিয়ার সিরিজ বিবেচনা করুন সুতরাং f x ফুরিয়ার সিরিজ ইতিমধ্যে দেওয়া আছে এবং আমরা ব্যবধান ইত্যাদি সম্পর্কে অন্য কিছু উল্লেখ করিনি আমাদের প্রদত্ত সিরিজ থেকে এটি বের করতে হবে সুতরাং প্রথম প্রশ্নটি হল এই ফুরিয়ার সিরিজের জন্য আমাদের পার্সেভালের আইডেনটিটি লিখতে হবে এবং দ্বিতীয়টি হবে যে একবার আমরা পার্সেভালের আইডেনটিটি লিখলে আমরা এখানে এই সিরিজের যোগফল নির্ধারণ করতে চাই সুতরাং দুটি কাজ আছে প্রথমটি হল আমরা প্রদত্ত সম্পর্কের জন্য পার্সেভালের আইডেনটিটি লিখব প্রদত্ত ফুরিয়ার সিরিজের জন্য যেখানে আমাদের সনাক্ত করতে হবে যে f এর পর্যায়কাল মানে L কী এবং সহগগুলি কী কারণ পার্সেভালের পরিচয় লেখার জন্য আমাদের ফাংশন প্রয়োজন যেটি যাই হোক সেখানে দেওয়া আছে আমাদের ফুরিয়ার সহগ প্রয়োজন যা এখান থেকেও স্পষ্ট যে bn 0 হবে কারণ কোন সাইন টার্ম নেই এবং আমাদের আছে সুতরাং আবার সহজভাবে L 2 এবং bn 0 হবে এবং এখানে আমাদের আছে an সুতরাং সমস্যাটিতে স্পষ্টভাবে দেওয়া ছাড়াই আমরা এই সমস্ত সহগ an bn' এবং এর মানও L প্রদত্ত ফুরিয়ার সিরিজ থেকে বের করতে পারি সুতরাং এই ফুরিয়ার সিরিজ থাকার জন্য আমাদের প্রথমে ফুরিয়ার সহগ এবং ফুরিয়ার সিরিজের সময়কাল খুঁজে বের করতে হবে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফুরিয়ার সিরিজের সাথে তুলনা করে আমি ইতিমধ্যে আলোচনা করেছি L 2 তারপর a0 এখান থেকে আসছে কারণ প্রথম টার্ম হয় a0 2 এবং এটি 1 হিসাবে দেওয়া হয়েছে সুতরাং a0 2 হবে এবং যেহেতু কোন সাইন টার্ম নেই তাই সব bn এর 0 হবে এবং an এখানে সরাসরি বসে আছে হিসাবে যেখানে n 123

সুতরাং এই সহগগুলির জ্ঞান থাকার ফলে আমরা পার্সেভালের আইডেনটিটির সরাসরি ফলাফল প্রয়োগ করতে পারি সুতরাং আমাদের an আছে আমাদের a0 আছে আমাদের bn আছে এবং আমাদের f আছে পার্সেভালের আইডেনটিটি লেখার জন্য আমাদের এইটুকুই দরকার এবং মনে রাখবেন এটিই পার্সেভালের আইডেনটিটি এবং ডান দিকে এই সহগগুলি সংক্ষিপ্ত করা হয় তাহলে আমাদের আছেএবং ডানদিকে আমাদের আছে a022 সুতরাং আমাদের আছে 42 তারপর সমষ্টি টার্মটি n 1থেকে পর্যন্ত ভ্যারি করে an2 যে আমাদের আছে এবং তারপর এবং bn2 হল 0 সুতরাং এটি হল পার্সেভালের আইডেনটিটি যা আমরা আরও কিছুটা সরলীকরণ করতে পারি কিন্তু এখানে আমাদের x2 আছে তাই ইন্টিগ্র্যাল হল এবং তারপর অর্ধেকও সেখানে বসে আছে সুতরাং আমরা এটিকে সরলীকরণ করতে পারি এবং আমরা 83 পাব বাম দিকের সংখ্যাটি এবং ডান দিকে আমরা এখানে থেকে 2 আসছে এবং তারপর আমাদের এই বন্ধনী আছে যখন n জোড় হবে তখন এটি 0 হয়ে যাবে এবং যখন বিজোড় হবে তখন এটি বিয়োগ 2 হবে সুতরাং শুধুমাত্র এই বিজোড় পদগুলিই টিকে থাকবে এবং সেটিও 4 গুণনীয়ক সহ সুতরাং 64টি সেখানে উপস্থিত হবে আমরাπপেতে পারি4 বাইরে এবং তারপরে আমাদের n4 আছে সুতরাং ফলস্বরূপ আমরা পাচ্ছি14 34 54 ইত্যাদি সুতরাং এটি সরাসরি পার্সেভালের সমতা থেকে আসছে যে 14 34 54 এই বিজোড় পদগুলি পর্যন্ত যোগ করছে এখানে আমাদের 83 আছে তারপর আমাদের আছে 2 তাই 83 2 আমরা 23 আছে এবং তারপর এই 23 সাথে গুণ করা π464 হবে সুতরাং আমাদের দেবে π496 মান পাওয়ার 4 এর সঙ্গে এই বিজোড় পদ থাকার এই সিরিজের সমষ্টি উদ্দেশ্য ছিল কাঙ্ক্ষিত সিরিজের যোগফল পাওয়া সুতরাং পার্সেভালের আইডেনটিটি থেকে সরাসরি ফলাফল থেকে আমরা এখন যা পেয়েছি কিন্তু প্রশ্নে এটি জিজ্ঞাসা করা হয়েছে যে S কী এখানে

প্রশ্ন হলো সিরিজের যোগফল কত সুতরাং এর সাহায্যে আমাদের এখন পছন্দসই সিরিজ বা কাঙ্ক্ষিত সিরিজের যোগফল পেতে হবে সুতরাং এখানে কৌশলটি হল যে যদি এটিকে S দ্বারা লেখা হয় S হল সম্পূর্ণ যোগফল তাহলে আমরা S কে দুটি ভাগে ভাগ করতে পারি একটিতে শুধুমাত্র বিজোড় পদ আছে অন্যটিতে জোড় পদ রয়েছে সুতরাং এগুলি সবই জোড় পদ এখানে আমাদের বিজোড় পদ আছে1 35 ইত্যাদি এখানে আমাদের কাছে সমস্ত বিজোড় পদ রয়েছে যা সম্পূর্ণ S করতে যোগ হচ্ছে মনে রাখবেন যে আমরা ইতিমধ্যে এই মান জানি যে এটি π496 এবং আমরা যদি 124 কমন নিই এখান থেকে তাহলে আমরা কী পাবো প্রথম পদটি আবার এখানে এটি আবার হয়ে যাবে S যা এখানে লেখা আছে যা আমরা এখন সরলীকৃত করতে পারি এই S পেতে এখান থেকে সুতরাং কারণ বাম দিকে আমাদের আছে সুতরাং আমাদের আছে π496 এবং এখানে আমাদের আছে 1516 S সুতরাং 1516 S তখন π496 আমাদের আছে 6 এবং যেটা আমাদের দেবে সুতরাং এটি ফলাফল আমাদের এখানে প্রশ্নে দেওয়া সিরিজের যোগফল রয়েছে এবং এর মান হল π490

ঠিক আছে তাই আমরা আরও একটি উদাহরণ করব এটি এখন শেষ উদাহরণ সুতরাং x2 ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ π x π ব্যবধান দেওয়া বা সংজ্ঞায়িত খুঁজুন এবং পার্সেভালের আইডেনটিটি এর সঙ্গে এটি ব্যবহার দেখাতে হবে যে সমষ্টি এখানে π296 হয় সুতরাং এখানে যোগফল কি আবার এটি1 প্রথম পদ অর্থাৎ 2 1 হয় 1 তাই 14 তারপর আমাদের কাছে দ্বিতীয়টি আছে 134 এবং তারপর 154 এবং ইত্যাদি সুতরাং যে সমষ্টি যা ইতিমধ্যে পূর্ববর্তী ক্ষেত্রে উদ্ভূত হয়েছিল কিন্তু এখন আমরা πবিভিন্ন প্রেক্ষাপটে আবার এই সমষ্টি π296 হিসাবে খুজবো সুতরাং আমরা ইতিমধ্যেই এই ফুরিয়ার সিরিজটি পূর্ববর্তী লেকচারগুলির একটিতে বক্তৃতা নম্বর 36 এ এবং x2 এর ফুরিয়ার সিরিজটি করেছি যা একটি জোড় ফাংশন তাই ফুরিয়ার সিরিজে সবার জন্য শুধুমাত্র কোসাইন পদ থাকবে এন্ডপয়েন্ট সহ কারণ x2 ফাংশনের এই কাঠামো ছিল এবং শেষ পয়েন্টের মানগুলিও সমান সুতরাং এটি সর্বত্র কনভারজ হবে এবং তারপর আমাদের কাছে x2 আছে যা ফুরিয়ার সিরিজের সমান এবং এখন আমরা পার্সেভালের আইডেনটিটি লিখতে পারি সুতরাং পার্সেভালের উপপাদ্য বলে যে এটি সহগগুলির এই সম্পর্কের সমান হবে এবং তারপর এখানে আমাদের কাছে আছে x2 যা বাম দিকে থাকবে আমাদের আছে 1π এবং আমাদের আছে বিয়োগ π থেকে π x4 x2 এবং তারপর আবার বর্গ সুতরাং x4 সুতরাং এটি 1π এবং তারপর আমাদের আছে যা হবে এবং এই π বাতিল হয়ে যাবে সুতরাং আমাদের আছে সুতরাং এটি হল ফলাফল আমাদের কাছে সরাসরি পার্সেভালের উপপাদ্য থেকে যা এখন আমাদের দেয় 1n4 π490 আমাদের এখানে এই পদগুলি বিয়োগ করতে হবে এবং তারপর16 দ্বারা ভাগ করতে হবে এখন ফলাফল কি আসছে আমরা শুধু আবার চেক করতে পারেন সুতরাং এটি এবং ডান দিকে আমাদের সেখানে 16 এবং তারপর 1n4 আছে তাই 1n4 π490 পর্যন্ত যোগ করা হয় সুতরাং আমাদের কাছে 1n4 আছে যেটি 490 এর সমান এটাই আমরা পার্সেভালের আইডেন্টিটি থেকে সরাসরি ফলাফল পাই এবং এখানে আমাদের আগ্রহ হল এই যোগফলটি পেতে যা 1 14 1 34 এবং আমরা একই কৌশলটি ব্যবহার করব যা আগে ব্যবহার করা হয়েছিল যে পুরো সিরিজটিকে দুটি অংশে বিভক্ত করা যেতে পারে এই বিজোড় পদ এবং তারপর জোড় পদ এই পরিস্থিতিতে আমাদের ইতিমধ্যে এই যোগফল আছে আমরা এটি পেতে চাই এবং আমরা আবার রূপান্তর করতে পারি 124 কে প্রদত্ত সমষ্টিতে যা হল 490 সুতরাং এই বক্তৃতা প্রস্তুত করার জন্য আমরা এখন ব্যবহার করেছি এই রেফারেন্স এবং শুধু উপসংহারে আমরা প্রথমে বেসেলের ইনউকুয়ালিটি নিয়ে আলোচনা করেছি যা ছিল একটি তুচ্ছ ফলাফল এবং তারপরে ইন্টিগ্র্যাল বর্গক্ষেত্র যা সবসময় নেতিবাচক নয় এবং তারপরে সাধারণ গণনার মাধ্যমে আমরা এই অসমতা পাই যা বেসেলের ইনউকুয়ালিটি নামে পরিচিত এবং পরে আমরা কি বুঝতে পেরেছি যে এই সমতা একই শর্তে সমতা নির্ধারণ করা যেতে পারে এবং এই আইডেন্টিটির নাম হল পার্সেভালের আইডেন্টিটি যার বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে আমরা বিভিন্ন সিরিজের যোগফল গণনার জন্য তাদের কিছু দেখেছি সুতরাং এই বক্তৃতার জন্য এটিই এবং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই